ইন্টেলেকচুয়াল প্রপার্টির বৃদ্ধি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সাম্প্রতিক বছরগুলিতে কিছু অভূতপূর্ব বৃদ্ধি পেয়েছে এখন এর একটি অংশ এই কারণেই রয়েছে যে আমাদের আজ একটি সংযুক্ত বিশ্ব রয়েছে যেখানে একটি দেশ থেকে তৈরি জিনিসগুলি সহজেই অন্য দেশে বিক্রি করা যায় আমরা কেবল এমন একটি দেশে তৈরি বা বিক্রি করে দেখি না যেখানে একটি দেশে তৈরি করা বা কল্পনা করা জিনিস যেমন এখন অন্য একটি দেশে তৈরি এবং বিশ্বজুড়ে বিক্রি হয় এর সেরা উদাহরণ হল আইফোন এখন আপনি যদি আইফোনের পিছনের লিখনটি লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে অ্যাপল দ্বারা ক্যালিফোর্নিয়ায় ডিজাইন করা এবং চীনে একত্রিত হওয়া বাক্যগুলি অ্যাপলের সমস্ত পণ্য এবং বিশেষত আইফোনের ক্ষেত্রে প্রায় সাধারণ আপনি দেখতে পাবেন যে এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি অধিকারের ব্যবস্থা যা অ্যাপলের মতো একটি সংস্থাকে তার পণ্যগুলি একটি দেশে ডিজাইন করতে এবং এটি অন্য দেশে একত্রিত করতে এবং সারা বিশ্বে বিক্রয় করার অনুমতি দেয় এমনভাবে যাতে রয়্যালটি বা বিক্রয়ের জন্য অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপলের কাছে ফিরে আসে এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি সঠিক শাসনের কারণে এটি সম্ভব আইপল এবং আইফোনের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নকশাই অ্যাপল এই কাজগুলি তৈরি করে সেই শাসনকালে অ্যাপল সমস্ত আপেলকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস রক্ষা করে এমনভাবে যাতে আন্তর্জাতিক সরকার বিভিন্ন দেশে এই রাইটস গুলি স্বীকৃতি দেয় সুতরাং অ্যাপল মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্যটি ডিজাইন করতে সক্ষম এটি চীনে জড়ো করা এটি ভারতে এবং বিশ্বজুড়ে বিক্রি করুন সুতরাং ইন্টেলেকচুয়াল প্রপার্টি র এই অভূতপূর্ব বৃদ্ধিটি একটি আন্তর্জাতিক এবং একটি জাতীয় বিন্যাসের মধ্য দিয়ে এসেছিল এখন আমরা এটি তাকান সুতরাং আমরা যখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং আন্তর্জাতিক আইনের দিকে নজর রাখি তখন আমরা নিদর্শন ট্রেডমার্ক এবং কপিরাইটগুলি দেখতে পারি এই তিনটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনের প্রধান শাখা অন্যদেরও রয়েছে তবে ইতিহাস এবং বিবর্তন এবং এই রাইটস গুলির আন্তর্জাতিক স্বীকৃতি বোঝার জন্য এটি পেটেন্টের ট্রেডমার্ক এবং কপিরাইটগুলির দিকে নজর দেওয়া যথেষ্টই যথেষ্ট সুতরাং পেটেন্ট সরকার দুটি বিস্তৃত শ্রেণিবিন্যাস নিয়ে গঠিত হতে পারে একটি আপনার জাতীয় সরকার এবং তারপরে আপনার আন্তর্জাতিক ব্যবস্থা রয়েছে জাতীয় রেজিম হল গার্হস্থ্য পেটেন্ট রেজিম রেজিম মার্কিন যুক্তরাষ্ট্র দেখুন জাপান চীন ইউরোপীয় পেটেন্ট কনভেনশন যা ইউরোপীয় ইউনিয়ন ভারত এবং বিভিন্ন দেশের নিজস্ব জাতীয় শাসন ব্যবস্থা রয়েছে পেটেন্টগুলি জাতীয় শাসনকর্তারা মঞ্জুর করেন এবং জাতীয় শাসনের সীমানার মধ্যে সুরক্ষিত হন সুতরাং আপনার কাছে এমন পেটেন্ট রয়েছে যা ভারতে মঞ্জুর করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রয়োগ বা সুরক্ষা দেওয়া যায় না জাপানে প্রদত্ত পেটেন্টগুলি চীনে প্রয়োগ বা সুরক্ষিত করা যায় না চীনের সীমানা ছাড়িয়ে অন্য কোনও জায়গায় চাইনিজ পেটেন্ট প্রয়োগ করা যাবে না সুতরাং পেটেন্ট শাসনব্যবস্থা মূলত জাতীয় শাসন ব্যবস্থা তবে আন্তর্জাতিক ব্যবস্থা খুব কমই রয়েছে সুতরাং আমাদের এখনও বিশ্বব্যাপী পেটেন্ট বা বিশ্ব পেটেন্টের মতো কিছু নেই যে ধারণাটি এখনও নেই যদিও লোকেরা এটির দিকে কাজ করছে তবে আজ আমাদের যা কিছু আছে তা স্থানীয় পেটেন্ট অফিস দেশীয় বা জাতীয় পেটেন্ট অফিসগুলি মঞ্জুরি দিয়ে দেওয়া স্থানীয় রাইটস এবং এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার রাইটস কে সহজ করার জন্য এক ধরণের আন্তর্জাতিক ব্যবস্থা এখন পেটেন্ট শুল্কের ক্ষেত্রে আন্তর্জাতিক সুবিধার্থে আবেদনকারীদের বিভিন্ন দেশে একাধিক আবেদন ফাইল করার সক্ষমতা রয়েছে তবে কপিরাইটের ক্ষেত্রে আমাদের অনেক বেশি বিকশিত বৈশ্বিক সম্মেলন রয়েছে যেখানে এক দেশে তৈরি কপিরাইট বিশ্বজুড়ে সুরক্ষিত থাকে এখন আপনি যখন নিজের মাইক্রোসফ্ট পিসিতে স্যুইচ করবেন আপনি মাইক্রোসফ্ট ট্রেডমার্ক পাবেন এবং বিজ্ঞপ্তিটি আসবে যে এটি সারা বিশ্ব জুড়ে কপিরাইট এবং অন্যান্য আইন দ্বারা সুরক্ষিত এখন সেই কপিরাইট ব্যবস্থার শক্তি হল আপনি এক দেশে একটি রাইটস তৈরি করতে এবং একাধিক দেশে প্রয়োগ ও সুরক্ষিত রাখতে পারেন কারণ ইতিহাসের ক্রমগুলিতে বিবর্তিত কিছু ব্যবস্থার কারণে এখন প্যাটার্ন রেজিম ফিরে আসার পরে আপনার জাতীয় ব্যবস্থা রয়েছে যার অর্থ আমরা জাতীয় পেটেন্ট অফিসস যা পেটেন্ট এবং একটি আন্তর্জাতিক সরকারকে মঞ্জুর করে যেখানে আপনার মধ্যে চুক্তি রয়েছে যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেমন বাণিজ্য সম্পর্কিত বিষয়ে চুক্তি করেছে ইন্টেলেকচুয়াল প্রপার্টিরাইটস এর বিষয়ে আমরা যাকে টিআরআইপিএস চুক্তি বলি যা দেশগুলিকে জানায় যে তাদের সুরক্ষার মান কী হওয়া উচিত শর্তাবলী কত দিন হওয়া উচিত পেটেন্টেবিলিটি কার্যকরকরণ ব্যবস্থা এবং অন্যান্য অনেক কিছুর মানদণ্ড কী সুতরাং একবার আপনি একটি আন্তর্জাতিক চুক্তি হয়ে গেলে এবং আপনার বিভিন্ন দেশ যারা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন আপনি একটি দেশে ক্ষতি ক্ষয়কে সামঞ্জস্য করতে পারেন এবং অন্য দেশটি অনুরূপ বা একইরকম দেখতে পারে এখন চুক্তিগুলি বাদে আমাদের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিও রয়েছে যে দেশগুলি মুক্ত বাণিজ্য চুক্তি বা দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি করে দেশ বা একদল দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবস্থা হতে পারে এখন এটি অন্য দেশের এক দেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টিরাইটস কে স্বীকৃতি দেওয়ারও অনুমতি দিতে পারে এবং আপনার কাছে সফট ল বলে কিছু আছে সফট ল বা চুক্তি ব্যতীত যা শেষের কয়েকটি শব্দ মুছে ফেলার মাধ্যমে স্বাক্ষরিত নয় সফট ল একটি আন্তর্জাতিক ব্যবস্থা ছাড়া আর কিছুই নয় যেখানে যদি কোনও চুক্তি হিসাবে গ্রহণ করতে হয় তবে আপনি প্রথমে সফট ল আকারে এটি প্রকাশ করুন এটি দেশগুলিকে অনুসরণ করার জন্য একটি গাইডলাইন দেশজুড়ে থাকলে অবশেষে এটি চুক্তির আকার নিতে পারে সুতরাং একটি জাতীয় ব্যবস্থা উদাহরণস্বরূপ আপনি যদি ভারতের পেটেন্ট সিস্টেমকে India's patent system পেটেন্ট অফিসের সমন্বিতভাবে গ্রহণ করেন তবে আমরা আইপিও যাকে বলে এবং পেটেন্ট অফিসের কোনও আবেদন ট্রাইব্যুনালে যায় আমাদের কাছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপিল বোর্ড বা আইপিএবি এবং কোনও প্রয়োগকারী ব্যবস্থা রয়েছে পেটেন্ট অনুমোদিত হয় কেউ পেটেন্ট লঙ্ঘন করছে আদালতগুলিতে যায় এবং ভারতে আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রয়েছে সুতরাং এটি জাতীয় পেটেন্ট রেজিম আপনার একটি অফিস আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস যা পেটেন্টগুলি অনুদান দেয় যদি এটির বিরুদ্ধে আপিল থাকে তবে এটি ট্রাইব্যুনালে যায় যা আইপিএবি এবং যদি কোনও অনুমোদিত পেটেন্টকে আদালতের সামনে প্রশ্ন করা হয় বা যদি আইন প্রয়োগের বিষয়ে কোনও পদক্ষেপ লঙ্ঘন হয় তবে এটি উচ্চ আদালতে যায় এবং শেষ পর্যন্ত যদি হাইকোর্ট থেকে আপিল হয় এটি সুপ্রিম কোর্টেও যেতে পারে পেটেন্ট সম্পর্কিত আন্তর্জাতিক ব্যবস্থাটিকে দুটি ভাগে ভাগ করা যায় একটিতে আপনার সরল সরকার রয়েছে এবং আপনার কাছে পদ্ধতিগত ব্যবস্থা রয়েছে সংবিধানের মূল ব্যবস্থাটি আন্তর্জাতিক আইনে প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় যা আইনের মূল ধারাগুলিকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল প্রক্রিয়া জাতীয় দিকগুলি নিয়ে প্রচেষ্টা করার পরে কিছু চুক্তি সম্পাদিত হয়েছিল এবং কেবল পেটেন্ট আইনের পদ্ধতিগত দিকগুলিতেই এর প্রভাব ছিল এটি বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ পার্থক্য কারণ পেটেন্ট আইনটিতে স্টাফের যথেষ্ট পরিমাণে বিধান রয়েছে যা উদাহরণস্বরূপ পেটেন্ট করা যেতে পারে এটি একটি সংস্থানীয় বিধান এবং এটি পদ্ধতিগত দিকগুলিও নিয়ে গঠিত এখন কে পেটেন্ট ফাইল করতে পারবেন একজন আবেদনকারীর কী মানদণ্ড হওয়া উচিত কী ফি দিতে হবে তা কী প্রশাসনিক পদ্ধতিগুলি কীভাবে আপনি পেটেন্ট অফিসে হস্তক্ষেপ করতে পারবেন এগুলি পেটেন্টের সমস্ত প্রক্রিয়াগত দিক পদ্ধতি এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ চুক্তিটিই আমরা প্যারিস কনভেনশন বলি প্যারিস কনভেনশন পেটেন্ট রেজিম ব্যবস্থায় কিছু উল্লেখযোগ্য পরিবর্তন সৃষ্টি করেছিল তারপরে আমাদের কাছে ডব্লিউটিও ছিল এবং যাকে আমরা টিআরআইপিএস চুক্তি বলি পদ্ধতিগত দিক থেকে আমাদের কাছে পেটেন্ট সহযোগিতা চুক্তি বা চুক্তির নামক একটি চুক্তি রয়েছে যা এক দেশের আবেদনকারীদের অন্য দেশে আবেদন করার অনুমতি দেয় এবং আমাদের পেটেন্ট আইন চুক্তি নামেও কিছু ছিল যা কিছু পরিবর্তন করার চেষ্টা করেছিল কিন্তু এটি ব্যাপকভাবে গৃহীত হয়নি সুতরাং প্যারিস সম্মেলন পেটেন্টগুলির জন্য কোনও ন্যূনতম মান নির্ধারণ করে নি এটির প্রয়োগের ব্যবস্থা নেই এবং এটিতে সদস্যদের মধ্যে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাও ছিল না সুতরাং প্যারিস কনভেনশন যা করেছে তা হল একত্রিত পেটেন্ট রেজিম প্রয়োজনীয়তা একত্রিত করা হয়েছিল সুতরাং যখন প্যারিস সম্মেলনের পরে টিআরআইপিএস চুক্তিটি একটি বহুল বিকশিত চুক্তিটি এল তখন আমাদের পেটেন্টের মেয়াদ সংক্রান্ত সমস্ত বিধান ছিল প্রযুক্তি জুড়ে সমস্ত পেটেন্টের জন্য 20 বছর মেয়াদী আমাদের প্রথমবারের মতো পেটেন্টেটিবিলিটি মাপদণ্ডের যে নীতি উদ্ভাবনী পদক্ষেপ এবং ইউটিলিটি তিনটি মাপদণ্ড টিআরআইপিএস চুক্তিতে বিবর্তিত হয়েছিল তাতে জড়িত থাকলে পেটেন্ট দেওয়া উচিত এবং আপনার কাছে একটি প্রয়োগকারী ব্যবস্থাও রয়েছে পেটেন্টের লঙ্ঘন হলে কী হয় পেটেন্ট অফিসে কোনও অভিযোগ রয়েছে এমন পেটেন্ট আবেদনকারীরা কীভাবে আপিলের জন্য আন্দোলন করতে পারেন এখন কপিরাইট রেজিমের একইভাবে দুটি অংশ ছিল কপিরাইট রেজিমের একটি জাতীয় বিবর্তন ছিল এবং আন্তর্জাতিক বিবর্তনও ছিল জাতীয় বিবর্তন মূলত কপিরাইটের সীমাবদ্ধতার সাথে সম্পর্কিত পেটেন্টের মতো কপিরাইট কেবলমাত্র একটি নির্দিষ্ট দেশের সীমানার মধ্যে প্রয়োগ করা হয়েছিল অন্যদিকে আন্তর্জাতিক অংশগুলি দেশগুলির সাথে দ্বিপক্ষীয় ব্যবস্থার মতো আচরণের সাথে সম্পর্কিত ছিল এবং দ্বিপক্ষীয় ব্যবস্থা সাধারণত পারিশ্রমিকের বিধান নিয়ে আসে পারস্পরিক কর্মচারিতা হল যদি একটি দেশ অন্য দেশের কপিরাইটযুক্ত কাজগুলিকে সম্মান করে তবে যে দেশটি সুবিধাভোগী সে দেশের অন্যান্য দেশেও একই সুরক্ষা প্রসারিত হবে সুতরাং এটি পারিশ্রমিকের নীতিতে কাজ করেছিল এখন কপিরাইট রেজিম নিজেই বিভিন্ন কনভেনশন নিয়ে গঠিত প্রথমে আপনি বার্ন কনভেনশন করুন বার্ন কনভেনশন বিশ্বব্যাপী কপিরাইটযুক্ত কাজগুলি কার্যকর করা সহজ করে তুলেছিল এটি কার্যকর করেনি এটি রেজিস্ট্রেশন কার্যকর করার জন্য বাধ্যতামূলক শর্ত তৈরি করে না যাতে কপিরাইটগুলি নিশ্চিত করে যে আপনি একটি অনুলিপি পেতে পারেন যাতে আপনি একটি দেশে কপিরাইটযুক্ত কাজ তৈরি করতে পারেন এবং এটি অন্য দেশে এমনকি নিবন্ধন ছাড়াই প্রয়োগ করা যেতে পারে তারপরে আমাদের সার্বজনীন কপিরাইট কনভেনশন ছিল আমাদেরও রোম কনভেনশন আমাদের টিআরআইপিএস চুক্তি ছিল এবং অনেকগুলি ডব্লুআইপিও চুক্তি হয়েছিল এখন এই সমস্ত ব্যবস্থা বা সম্মেলনগুলি কী করেছিল একটি তারা জাতীয় চিকিত্সার নীতি নিয়ে এসেছিল এখন এই আন্তর্জাতিক আইনের দুটি নীতি যা বলে যে আপনি আপনার নাগরিকদের যে সুরক্ষা সরবরাহ করেন আপনার নাগরিকদের বিদেশীদেরও দেওয়া উচিত সুতরাং আপনি বিদেশীদের আপনার অঞ্চলে থাকাকালীন সমান হিসাবে বিবেচনা করুন সর্বাধিক অনুকূল দেশটির চিকিত্সা হল আরেকটি সাম্যতার নীতি যেখানে আপনি যদি একটি দেশের জন্য কোনও বিশেষ ছাড় বা চিকিত্সা সরবরাহ করেন তবে আপনি চিকিত্সা করেন যে সর্বাধিক অনুকূল দেশ হিসাবে অন্য সমস্ত দেশগুলিতেও আপনার একইরকম আচরণ করা উচিত সুতরাং এটি বিশ্বব্যাপী সমতা যেখানে জাতীয় চিকিত্সা আপনার দেশের মধ্যে সমতা এখন কপিরাইট রেজিম কপিরাইটের বিষয় হতে পারে এমন ধরণের কাজগুলি বর্ণনা করেছিল চুক্তিগুলিও কপিরাইটের শব্দটিকে অন্তর্ভুক্ত করে শব্দটি একটি ক্রমবর্ধমান শব্দ হয়েছে এবং এটি ক্রমাগতভাবে বিকশিত হচ্ছে এবং বিভিন্ন বিচারব্যবস্থায় বৃদ্ধি পাচ্ছে এটি আরও বলেছে যে কপিরাইট প্রয়োগের জন্য নিবন্ধকরণের দরকার নেই আরও গুরুত্বপূর্ণভাবে টিআরপস রেজিম কপিরাইট আইনে ধারণা প্রকাশের দ্বিবিজ্ঞান নিয়ে আসে যার অর্থ কপিরাইট ধারণাগুলি রক্ষা করবে না এটি কেবল ধারণাগুলির প্রকাশের ক্ষেত্রে সুরক্ষা সরবরাহ করবে সুতরাং আপনি যদি কপিরাইট রেজিম ধারণাগুলির উপর সুরক্ষা দিতেন তবে সমস্ত অপরাধ থ্রিলার যেখানে বলে যে কোনও গোয়েন্দা কোনও অপরাধ সমাধান করে তা প্রযুক্তিগতভাবে একই ধারণার আওতায় আসে যেখানে কোনও ধারণার বহিঃপ্রকাশ যদি একাই অভিব্যক্তি সুরক্ষিত থাকে তবে এটি বিভিন্ন লেখককে একই জিনিস থিমটি ব্যবহার করে সামনে আসে এটি বিভিন্ন লেখককে বিভিন্ন রচনা নিয়ে আসে ওহ তাই আপনি কেন খুঁজে পান যে শাসন ব্যবস্থা রক্ষা করে কেবল ধারণারই প্রকাশ এবং ধারণাটি নিজেই নয় এখন ট্রেডমার্কে আবার বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন রয়েছে আমাদের কাছে প্যারিস কনভেনশন রয়েছে যা নিদর্শনগুলির জন্যও সাধারণ এবং আপনার MADRID চুক্তি আছে আপনার ট্রেডমার্ক আইন চুক্তি আছে শ্রেণিবদ্ধকরণ সম্পর্কিত আপনার কাছে নিস চুক্তি রয়েছে এবং আবার আপনার টিআরআইপিএস এবং ডব্লিউটিও রয়েছে এখন আন্তর্জাতিক সংঘবদ্ধকরণের ভিত্তিতে ট্রেডমার্ক শাসনকাজ কী করেছিল কারণ অন্য যে কোনও ব্র্যান্ডের চেয়ে নিয়মিতভাবে একটি দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করা হয় এমনকি এর আগে আমরা মার্সিডিজ বেঞ্জকে একটি সংস্থা বা একটি উদ্যোগ হিসাবে সংস্থাটি প্রতিষ্ঠা করার আগে বলেছিলাম ভারতে তারা ইতিমধ্যে তাদের পণ্য বিক্রি এবং এখানে পরিষেবা দেওয়া হয়েছিল সুতরাং বিশেষত ব্র্যান্ডগুলির আন্তর্জাতিক খ্যাতি ছিল এমন ব্র্যান্ডগুলির জন্য সুরেলা হওয়াই পূর্ব প্রয়োজনীয়তা ছিল এই চুক্তিগুলিও এই শর্তে সিদ্ধান্ত নিয়েছিল যে শব্দটি কপিরাইট এবং পেটেন্টগুলির মতো নয় যা ট্রেডমার্ক হওয়া উচিত যার সীমিত মেয়াদ রয়েছে ট্রেডমার্কগুলির একটি পুনর্নবীকরণযোগ্য শব্দ থাকে সুতরাং প্রতিটি পদক্ষেপের প্রতিটি শেষে আপনি তাদের ট্রেডমার্কটি পুনর্নবীকরণ করতে এবং এটি বাঁচিয়ে রাখতে পারেন উদাহরণস্বরূপ কোকা কোলা এমন একটি ট্রেডমার্ক যা প্রায় 100 বছর ধরে জীবিত ছিল আবার আপনার জাতীয় চিকিত্সা এবং এমএফএন চিকিত্সা রয়েছে যাতে বিদেশী নাগরিকরা যাতে দেশের মধ্যে বৈষম্য না হয় এবং বিদেশী দেশগুলি একে অপরের মধ্যে বৈষম্যযুক্ত নয় আর টিআরআইপিএসও সেবা চিহ্নের প্রবর্তন দেখেছিল এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন কপিরাইট ব্যবস্থা এবং পেটেন্ট শাসনের তুলনা করেন তখন এই দুটি সরকার বাধ্যতামূলক লাইসেন্স প্রদানের অনুমতি দেয় যদি সঠিক ধারক তার কাজ বা তার আবিষ্কারটিকে অন্য কোনও ব্যক্তির কাছে লাইসেন্স দিতে অস্বীকার করেন তবে কপিরাইট রেজিম এবং প্যাটার্ন উভয় রেজিমই আপনাকে বাধ্যতামূলক লাইসেন্স নিতে অনুমতি দেয় যা সরকার অনুমোদিত একটি লাইসেন্স ট্রেডমার্ক রেজিমের বাধ্যতামূলক লাইসেন্স ব্যবস্থা নেই যার অর্থ যদি অন্য কারও চিহ্ন থাকে তবে এটি তার পরম ব্যক্তিগত সম্পত্তি আপনি চিহ্নটি ব্যবহার করার রাইটস পাবেন না